হ্যালো এবং সিকিউর সিস্টেম ইঞ্জিনিয়ারিং কোর্সের এই বক্তৃতায় স্বাগতম আগের লেকচারে আমরা বন্দীত্ব নামক একটি বিশেষ সমস্যা দেখেছিলাম এবং আমরা দেখেছিলাম যে কীভাবে একটি ওয়েব সার্ভার যাকে OKWS বলা হয় সেটিকে ন্যূনতম সুবিধার নীতি দিয়ে ডিজাইন করা হয়েছে যাতে আক্রমণকারী সিস্টেমকে আক্রমণ করার জন্য যে পৃষ্ঠটি ব্যবহার করে সেটিকে দ্রুত হ্রাস করা যায় আমরা দেখেছি কিভাবে OKWS অনেক অবলম্বন ব্যবহার করেছে যা ইউনিক্স বিভিন্ন অ্যাক্সেস কন্ট্রোল নীতির সাথে প্রদান করে যা ইউনিক্স অপারেটিং সিস্টেমে উপস্থিত রয়েছে এমন একটি পরিকাঠামো প্রদান করার জন্য যেখানে সেই পৃষ্ঠটিকে হ্রাস করা হয় সুতরাং আমরা যা দেখব তা সফটওয়্যার ত্রুটি পৃথকীকরণ নামে পরিচিত সুতরাং সফ্টওয়্যার ত্রুটি পৃথকীকরণ আসলে কী তা দেখার আগে আমরা একটি ওয়েব ব্রাউজারের নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্র দেখব সুতরাং মনে রাখবেন যে পূর্ববর্তী বক্তৃতাটি ওয়েব সার্ভারের দিকে নজর দিয়েছিল আমরা ওয়েব সার্ভারের ক্লায়েন্টের দিকটি দেখছি যা একটি ওয়েব ব্রাউজার তাই আমি নিশ্চিত যে আপনারা সবাই অবশ্যই একটি ওয়েব ব্রাউজার ব্যবহার করেছেন এবং আপনারা লক্ষ্য করেছেন যে ওয়েব ব্রাউজারে ব্যবহৃত প্রোগ্রামিং এর ভাষাগুলি বা বাস্তবে ওয়েব ব্রাউজারে বিষয়বস্তু প্রদর্শন করার জন্য সাধারণত নিয়মিত C বা C ধরনের প্রোগ্রামগুলির থেকে অনেকটাই আলাদা যা অ্যাপ্লিকেশন লিখতে ব্যবহৃত হয় সুতরাং আমরা একটি ওয়েব ব্রাউজারের এই বিশেষ অ্যাপ্লিকেশনটি দিয়ে শুরু করব যেমন আপনারা জানেন যে একটি ওয়েব ব্রাউজার একটি ওয়েব সার্ভারের সাথে সংযোগ করে যেমন ওয়েব সার্ভার googlecom এবং এটি একটি ওয়েব পৃষ্ঠার বিষয়বস্তু ডাউনলোড করে এবং মূলত সেই বিষয়বস্তুগুলিকেও প্রদর্শন করে কিছু প্রোগ্রামিং ভাষা আছে বা যা আপনাকে আপনার স্থানীয় মেশিনে প্রোগ্রামগুলি রান করানোর অনুমতি দেবে তাই এই প্রোগ্রামগুলি ধরুন জাভাস্ক্রিপ্টে লেখা ওয়েব সার্ভার থেকে ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনার মেশিনে ডাউনলোড করা হবে এবং তারপরে আপনার স্থানীয় মেশিনে কার্যকর করা হবে ঠিক এই সময়ে আমাদের মনে একটি প্রশ্ন আসে তা হল কেন আমাদের ওয়েব ব্রাউজারগুলির জন্য একটি বিশেষ প্রোগ্রামিং ভাষা হয় ওয়েব ব্রাউজারে ব্যবহার করার জন্য আমাদের কেন জাভাস্ক্রিপ্টের মতো কিছু প্রোগ্রামিং এর ভাষা থাকতে হবে আমরা কেন ওয়েব ব্রাউজারগুলির সাথে স্বাভাবিক C এবং C ধরনের প্রোগ্রাম ব্যবহার করতে পারি না সুতরাং এক্ষেত্রে যা ঘটবে তা হল আপনার ওয়েব ব্রাউজার একটি ওয়েব সার্ভারের সাথে সংযোগ করবে ধরুন সি এবং সিএ লেখা একটি প্রোগ্রাম ডাউনলোড করবে যে প্রোগ্রামটি বা নির্বাহযোগ্যটি তারপর আপনার সিস্টেমে ওয়েব ব্রাউজারের মাধ্যমে কার্যকরি হবে এই বিশেষ মডেলের সমস্যা হল যে C এবং C প্রোগ্রামগুলির সাথে একটি বিশাল নিরাপত্তা উদ্বেগ রয়েছে যা আপনি অনেকগুলি সিস্টেমের দিক অর্জন করতে পারেন আপনি উদাহরণ স্বরূপ অনেকগুলি ফাইল নিপূণভাবে পরিচালনা করতে সক্ষম হবেন ফাইলগুলিকে মুছে ফেলতে পারবেন আপনি অনেকগুলি সিস্টেম পদ্ধতি দেখতে পাবেন যেগুলি রান করছে এবং আপনি সরাসরি সিস্টেম কল করতে পারেন এবং এটি আসলে অনেক সমস্যার কারণ হতে পারে তাই আমরা একটি ওয়েব ব্রাউজারে C এবং C কোড রান না করতে চাওয়ার বড় কারণ হল নিরাপত্তা তাই মূলত C এবং C কোডকে বিশ্বাস করা আমাদের পক্ষে খুবই কঠিন তাই আরও নিরাপদ পরিবেশ অর্জন করার জন্য যেখানে আপনি প্রোগ্রামগুলি ব্রাউজারের মাধ্যমে রান কোরান তা সীমাবদ্ধ আমরা জাভাস্ক্রিপ্টের মতো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করি তাই জাভাস্ক্রিপ্টটি খুব বেশি সীমাবদ্ধতার জন্য ডিজাইন করা হয়েছে এবং আপনারা যারা জাভাস্ক্রিপ্টের সাথে প্রোগ্রাম করেছেন আপণর জানবেন যে একটি C এবং C ধরণের প্রোগ্রামের তুলনায় আমাদের প্রোগ্রামিং এপিআই অত্যন্ত সীমিত এবং তাই আপনি সিস্টেমের একটি স্তরের অনেকরকম কাজ করতে সক্ষম হবেন না এবং ফলস্বরূপ আপনার ক্লায়েন্ট সিস্টেম যা আপনার ওয়েব ব্রাউজার রান করাচ্ছে সেটি মূলত সুরক্ষিত আপনার ওয়েব ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট চালানোর ক্ষেত্রে একটি বড় সমস্যা হল জাভাস্ক্রিপ্ট অত্যন্ত ধীরগতির এবং তাই এটি হাই এন্ড গ্রাফিক ওয়েব পৃষ্ঠাগুলির জন্য উপযুক্ত নয় বা ধরুন আপনি যদি ওয়েবে গেম চালাচ্ছেন তাই জাভাস্ক্রিপ্ট ব্যবহার করা মূলত একটি বড় অসুবিধা হবে কারণ অনুবাদ অত্যন্ত ধীর হবে তাই এটি মাথায় রেখে আপনি ওয়েব ব্রাউজারে C এবং C কোড চালাতে চাইবেন তাই আমাদের এখানে একটি সমস্যা আছে যখন একটি সাইটে হাই এন্ড গ্রাফিক্সের মত কিছু অ্যাপ্লিকেশনের জন্য ওয়েব ব্রাউজারে C এবং C কোড পছন্দ করা হয় যাতে আপনি সঠিক পরিমাণে কর্মক্ষমতা অর্জন করতে পারেন যাতে আপনি আপনার গ্রাফিক্স এবং প্লেয়ার ওয়েব গেমগুলিকে খুব সহজভাবে অনুবাদ করতে সক্ষম হবেন কিন্তু অন্যদিকে একটি ওয়েব ব্রাউজারে C এবং C কোড রান করালে বিশাল নিরাপত্তা উদ্বেগ তৈরী হতে পারে সুতরাং একটি উপায় যার দ্বারা অতীতে এই সমস্যাটি পরিচালনা করা হয়েছিল তা ছিল একটি ActiveX উপাদানের মাধ্যমে তাই একটি ActiveX উপাদান বিশেষ করে মাইক্রোসফ্ট উইন্ডোজের মত অপারেটিং সিস্টেমে একজন বিকাশকারীকে C বা কোন VC বা এই জাতীয় কিছুতে কোড তৈরী করার অনুমতি দেয় ActiveX উপাদানটিকে ওয়েব ব্রাউজার থেকে আহ্বান করা যেতে পারে এখানে এই বিশেষ চিত্রটি দেখাবে কিভাবে ইন্টারনেট এক্সপ্লোরার একটি বার্তা পপ আপ করবে এই বলে যে এই নির্দিষ্ট ওয়েবসাইটটি একটি ActiveX উপাদান চালাতে চায় এখন যদি ব্যবহারকারী এটিতে ক্লিক করে এবং ব্যবহারকারী বলে যে ActiveX কম্পোনেন্টটি রান করতে পারে তাহলে যা হবে তা হল যে ActiveX কম্পোনেন্ট যা C এবং C এ লেখা আছে তা ওয়েব সার্ভার থেকে এই স্থানীয় মেশিনে ডাউনলোড করা হবে যেখানে এই ইন্টারনেট এক্সপ্লোরার উপস্থিত রয়েছে এবং সেই ActiveX উপাদানটি কার্যকর হবে এখন মূলত আমরা যেমনটি দেখি যে এটি একটি খুব নিরাপদ উপায় নয় কারণ একমাত্র সুরক্ষা যা প্রাপ্ত হয় বা একমাত্র নিরাপত্তা যা প্রাপ্ত হয়েছে তা হল এই বিশেষ পপআপ বার্তা যেখানে ব্রাউজার ব্যবহারকারীকে ActiveX উপাদানগুলি রান করানো উচিত কিনা তা সিদ্ধান্ত নেওয়ার জন্য অনুরোধ করে সেটি সিস্টেমে চালানো উচিত বা উচিত নয় এবং যেহেতু অনেক ব্যবহারকারী নিরাপত্তার দিকগুলি বা দুর্বলতা বা সুরক্ষা সংক্রান্ত সমস্যাগুলি যা ActiveX উপাদানগুলির সাথে লিঙ্ক করা হয়েছে সে সম্পর্কে অবগত নন তাই বেশিরভাগ ব্যবহারকারীরা আসলে এই রান ActiveX উপাদানটিতে ক্লিক করবে এবং এর ফলে তাদের সিস্টেম আপস হতে পারে আমরা আজ যা দেখব তা হল একটি ভাল উপায় বা আসলে এই পরিস্থিতির সুচারু পরিচালনা করার জন্য তাই যা দেখব তা হল সূক্ষ্ম দানাদার বন্দিত্ব নামে পরিচিত যেখানে কাঠামো বা ওয়েব ব্রাউজার একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম প্রদান করবে যার মাধ্যমে C এবং C কোড একটি খুব সুরক্ষিত পরিবেশে বা সীমিত পরিবেশে একটি ওয়েব ব্রাউজারে কার্যকর করা যেতে পারে তাই কয়েক বছর আগে পর্যন্ত Google Chrome ওয়েব ব্রাউজারটি তাদের ব্রাউজারে নেটিভ ক্লায়েন্ট বা NACL নামে পরিচিত কিছু ব্যবহার করে প্রকৃতপক্ষে এই সূক্ষ্ম দানাদার বন্দিত্ব অর্জন করে সুতরাং আসুন দেখি একটি সূক্ষ্ম দানাদার বন্দিত্ব কী তাই আমরা আসলে সফ্টওয়্যার ত্রুটি পৃথকীকরণ নামে পরিচিত একটি নির্দিষ্ট কাজ নিয়ে আলোচনা করব এখন আমরা সূক্ষ্ম দানাদার বন্দিত্ব দিয়ে যা অর্জন করি তা হল আমাদের এখানে একটি অ্যাপ্লিকেশন রয়েছে এখন এই অ্যাপ্লিকেশনটিকে আপনি একটি প্রক্রিয়া হিসাবে বিবেচনা করতে পারেন এবং আমরা যেমন জানি একটি প্রক্রিয়ার মধ্যে যে কোনও ফাংশন অন্য কোনও ফাংশনকে আহ্বান করতে পারে একইভাবে এই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে যে কোনও ফাংশন এই সমগ্র প্রক্রিয়ার স্থানের স্তুপে উপস্থিত যেকোন বৈশ্বিক ডেটা বা উপস্থিত ডেটা অ্যাক্সেস করতে পারে এখন একটি প্রক্রিয়ার মধ্যে একটি সূক্ষ্ম দানাদার বন্দিত্বের দ্বারা আমরা আসলে যা অর্জন করেছি তা হল এইরকম একটি বগি তৈরি করা তাই এই বগির মধ্যে রান করা কোড এই নির্দিষ্ট বগির সীমানার দ্বারা সীমাবদ্ধ সুতরাং আমরা যে পরিকাঠামো প্রদান করি তা নিশ্চিত করবে যে যখন একটি সীমাবদ্ধ পরিবেশে কার্যকরী একটি ফাংশন সরাসরি এই পরিবেশের বাইরে কোনও ফাংশনকে আহ্বান করতে পারে না একইভাবে এই নির্দিষ্ট সীমাবদ্ধ পরিবেশের ভিতরে উপস্থিত একটি ফাংশন সরাসরি কোনও বৈশ্বিক পরিবর্তনশীল বা স্তুপ ডেটা অ্যাক্সেস করতে সক্ষম হবে না তথ্য এই সীমাবদ্ধ এলাকার বাইরে উপস্থিত অন্যদিকে এই সীমাবদ্ধ এলাকায় একটি ফাংশন সরাসরি এই এলাকায় অন্য একটি ফাংশনকে কল করতে পারে বা গ্লোবাল স্পেসে ডেটা অ্যাক্সেস করতে পারে বা এই নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকার স্তুপে মূলত এই সীমাবদ্ধ পরিকাঠামো অর্জনের জন্য প্রথমে আমাদের দুটি দিক সম্বোধন করতে হবে কিভাবে আমরা একটি মডিউলের ক্ষমতা সীমাবদ্ধ করা হবে সুতরাং আমরা এটিকে একটি নির্দিষ্ট সীমাবদ্ধ মডিউল বলি কীভাবে আমরা নিশ্চিত করব যে এখানকার একটি ফাংশন এই নির্দিষ্ট মডিউলের বাইরে অন্য কোনও ফাংশন বা ডেটা অ্যাক্সেস করতে পারে না দ্বিতীয়ত কীভাবে আমরা এই নির্দিষ্ট মডিউলের বাইরে ডেটা পড়া এবং লেখাকে সীমাবদ্ধ করতে পারি সুতরাং এর একটি সমাধান যেমন আমরা আগের লেকচারে দেখেছি OKWS যা করেছিল তা হল দূরবর্তী পদ্ধতি কল ব্যবহার করেছিল আমরা যা করব তা হল আমরা এই সীমাবদ্ধ এলাকাটিকে সম্পূর্ণ ভিন্ন প্রক্রিয়া হিসাবে রাখব এবং তারপরে আমরা এই দুটি প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধতা পেতে দূরবর্তী পদ্ধতি কল ব্যবহার করব তবে এখানে সমস্যা হল যে RPC গুলির একটি বিশাল উর্ধস্থিতি রয়েছে আপনি যখনই একটি প্রসেস থেকে অন্য প্রক্রিয়ায় একটি দূরবর্তী পদ্ধতি কল করতে চান তখন একটি প্রসঙ্গ সুইচের প্রয়োজন হয় এবং তাই অপারেটিং সিস্টেমটিতে OS নিশ্চিত করবে যে RPC সঠিক প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়েছে কিনা প্রক্রিয়াটি কার্যকর হবে এটির প্রয়োজনীয় ফাংশনে এই নির্দিষ্ট প্রক্রিয়া থেকে কলে প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আরেকটি প্রসঙ্গ সুইচ রয়েছে সুতরাং প্রতিটি RPC তে দুটি প্রসঙ্গ সুইচ জড়িত থাকে একটি দূরবর্তী পদ্ধতি কলের অনুরোধ পাঠানোর জন্য এবং অন্যটি প্রকৃতপক্ষে রিটার্ন মানগুলি পেতে প্রতিটি প্রসঙ্গ সুইচ খুব ভারী এবং তাই কার্যক্ষমতা উর্ধস্থিতি ঘটবে সুতরাং এখন এই সূক্ষ্ম দানাদার বন্দিত্বের সাথে যা আসলে এই বিশেষ বক্তৃতায় আলোচনা করবে যে আমরা যা করতে সক্ষম হব তা হল একটি ঠিকানা স্থান এবং এই ঠিকানার স্থানের মধ্যে তাই আমরা একটি বন্ধ জায়গা তৈরি করব যেখানে এই সীমাবদ্ধ এলাকায় কোড এবং ডেটা কার্যকর করা সীমাবদ্ধ এই জায়গার দেয়াল দ্বারা এই বিশেষ বক্তৃতায় আমরা আসলে যে কৌশলগুলি নিয়ে আলোচনা করব তা 1993 সালে SOSP এর দক্ষ সফ্টওয়্যার ত্রুটি পৃথকীকরণ নামক পেপারে উপস্থিত রয়েছে তাই আমরা এখানে যা করব তা হল এইরকম প্রথমত এই অংশটিকে দুটি ভিন্ন যৌক্তিক ক্ষেত্রে বিভক্ত করা হয়েছে প্রতিটি যৌক্তিক ক্ষেত্র একটি ত্রুটি ক্ষেত্র হিসাবে পরিচিত এবং এই ক্ষেত্রগুলির প্রতিটিতে ডেটা এবং কোড রয়েছে এখানে যেমন দেখানো হয়েছে তাই আমাদের এখানে একটি ত্রুটি ক্ষেত্র রয়েছে এবং এই নির্দিষ্ট ত্রুটি ক্ষেত্রে ডেটা এবং কোড রয়েছে এবং প্রতিটি ফল্ট ডোমেনকে একটি অনন্য আইডি দেওয়া হয়েছে এখন সফ্টওয়্যার ত্রুটি পৃথকীকরণ কাঠামো যা অর্জন করে তা হল এই ত্রুটি ক্ষেত্রে মধ্যে যে কোডটি কার্যকরি হচ্ছে তা শুধুমাত্র এই কোড এলাকায় এবং এই নির্দিষ্ট ডেটায় সীমাবদ্ধ এবং এই নির্দিষ্ট ত্রুটি ক্ষেত্রের বাইরে যেকোনও লাফ বা কোনও ফাংশন আহ্বানকে ধরা বা প্রতিরোধ করা হবে এখন একমাত্র উপায় যার দ্বারা একটি ফাংশন ত্রুটি ক্ষেত্রের বাইরে আরেকটি ফাংশন চালু করতে পারে তা হল এমন কিছুর মাধ্যমে যা একটি কম খরচের ক্রস ত্রুটি ক্ষেত্র RPCs নামে পরিচিত সুতরাং নিয়মিত RPCগুলির বিপরীতে যা আমরা আগে আলোচনা করেছি এই কম খরচের ত্রুটি ক্ষেত্র RPC যাতে কোনো প্রসঙ্গ সুইচ জড়িত নেই বরং OS একেবারেই জড়িত নয় এবং তাই এই বিশেষ ত্রুটি ক্ষেত্রের দ্বারা ব্যয় করা উর্ধস্থিতিগুলি অত্যন্ত কম হয় এখন যেমন আমরা জানি একটি প্রক্রিয়া একটি অপার্থিব ঠিকানা স্থান নিয়ে গঠিত যা একটি 0 তম অবস্থান থেকে শুরু হয় এবং তারপর সর্বাধিক একটি অবস্থানে প্রসারিত হয় তাই এটি প্রক্রিয়াটির ব্যবহারকারীর স্থান এখন আমরা এই নির্দিষ্ট ব্যবহারকারীর স্থানটিকে কয়েকটি ভিন্ন বিভাগে ভাগ করব তাই আমরা যা করি তা হল বিভাগগুলিকে এমনভাবে সারিবদ্ধ করি যাতে এই বিভাগের মধ্যে প্রতিটি ধারণা অবস্থানের মধ্যে উচ্চ ক্রম বিটগুলি একই থাকে উদাহরণস্বরূপ আমরা 0xabcd একটি বিভাগ সংজ্ঞায়িত করি যাতে এই 0Xabcd হয় বিভাগ শনাক্তকারী বা এটি সেই নির্দিষ্ট বিভাগের জন্য অনন্য শনাক্তকারী সুতরাং এই বিভাগটি 0Xabcd0000 অবস্থান থেকে শুরু হয় এবং 0Xabcdffff পর্যন্ত প্রসারিত হয় তাই আমরা যা দেখব তা হল বিভাগের মধ্যে প্রতিটি ধারণা অবস্থান 0Xabcd দিয়ে শুরু হয় সুতরাং সফ্টওয়্যার ত্রুটি প্রথকীকরণ কাঠামো যা অর্জন করে তা হল বিভাগের মধ্যে যে কোনও শাখা বা লাফাবার নির্দেশ একই বিভাগের মধ্যে একটি অবস্থানে ঘটে তাই এটি নিশ্চিত করে বা পরীক্ষা করে করা হয় যে লক্ষ্য ঠিকানার উচ্চ ক্রম বিটগুলি 0Xabcd ই হয় একইভাবে এই নির্দিষ্ট সেগমেন্টের প্রতিটি নির্দেশিত ডেটা অ্যাক্সেসকে একটি ধারণা অবস্থানে করা যেতে পারে যার ঠিকানা 0Xabcd দিয়ে শুরু হয় এখন যদি আমরা এটি অর্জন করতে সক্ষম হই এবং প্রতিটি শাখা কল বা একটি নির্দেশিত লাফ সীমাবদ্ধ করতে পারি এবং সেই সাথে 0Xabcd দিয়ে শুরু হওয়া অবস্থানগুলিতে প্রতিটি ধারণা অ্যাক্সেস সীমাবদ্ধ করতে পারি তাহলে আমরা এই নির্দিষ্ট বিভাগের নির্দেশাবলী 0Xabcd0000 থেকে শুরু করে বিভাগীয় অবস্থানগুলিতে সীমাবদ্ধ করতে সক্ষম হব এবং এটি এই ঠিকানা থেকে 64 কিলোবাইট পর্যন্ত প্রসারিত সুতরাং আমরা কীভাবে নিশ্চিত করব যে এই ধরনের লাফ বা ধারণা অ্যাক্সেস একটি বিভাগের মধ্যে অনুমোদিত নয় সুতরাং এটি করার কয়েকটি উপায় রয়েছে তাই আমরা যা করি তা হল আমরা লোডের সময় অবিশ্বস্ত নির্বাহযোগ্য বা বস্তুকে পরিবর্তন করি তাই আমরা যা করি তা হল এই বিভাগে একটি নির্দিষ্ট বস্তু লোড করার সময় আমরা সেই নির্দিষ্ট বস্তুটিকে বিশ্লেষণ করি সমস্ত লাফ নির্দেশাবলী বা সমস্ত শাখা সমস্ত কল নির্দেশাবলী এবং নিশ্চিত করি যে সেই নির্দিষ্ট শাখা নির্দেশাবলীর লক্ষ্য ঠিকানাগুলির সবকটি এই নির্দিষ্ট অংশের মধ্যে রয়েছে তাই আমরা এটিকে আইনি লাফ বলি তাই আমরা যা করি তা হল লোড করার সময় সম্পূর্ণ বস্তু ফাইলের মধ্য দিয়ে নিয়ে যাই যা একটি নির্দিষ্ট বিভাগে লোড হতে চলেছে যাতে এবং সনাক্ত করা যায় যে প্রতিটি শাখার নির্দেশ একটি আইনি ঠিকানার প্রতি প্রতিটি লোড এবং স্টোর নির্দেশও একটি আইনি ঠিকানার প্রতি সুতরাং আমরা যা করি তা হল আমরা দুটি ধরণের নির্দেশ সংজ্ঞায়িত করি যেগুলি হল নিরাপদ নির্দেশাবলী এবং অনিরাপদ নির্দেশাবলী তাই বেশিরভাগ নির্দেশাবলীই নিরাপদ নির্দেশাবলী সুতরাং ALU নির্দেশাবলী বা তুলনা নির্দেশাবলীর মত নির্দেশাবলী ফ্লোটিং পয়েন্ট নির্দেশাবলী ইত্যাদি নিরাপদ নির্দেশাবলী হিসাবে বিবেচিত হয় পরবর্তী শাখা বা কল নির্দেশাবলী যার লক্ষ্য ঠিকানাগুলি লোড টাইমে বা সংকলনের সময় স্থিরভাবে সমাধান করা যেতে পারে সেগুলিকে নিরাপদ নির্দেশও বলা হয় একইভাবে প্রতিটি লোড এবং স্টোর নির্দেশ যার ধারণা ঠিকানা যা লোড বা সংরক্ষণ করতে চাওয়া হয় তা লোড বা কম্পাইল করার সময় সমাধান করা যেতে পারে তাই এগুলিকেও নিরাপদ নির্দেশনা বলা হয় তাই আমরা আসলে যা করি তা হল সংকলন করার সময় বা লোড করার সময় যখন বস্তুটি একটি নির্দিষ্ট সেগমেন্টে লোড হয় তখন আমরা বাইনারি ফাইলটি খুলি এবং সেই বাইনারি ফাইলটির শুরু থেকে শেষ পর্যন্ত স্ক্যান করা শুরু করি আমরা বাইনারি কোডটি বিচ্ছিন্ন করি এবং সংশ্লিষ্ট নির্দেশাবলী নিই এখন আমরা নিশ্চিত করি যে নির্দেশাবলীগুলি নিরাপদ নির্দেশাবলী সুতরাং যদি সমস্ত নির্দেশাবলী নিরাপদ নির্দেশাবলী হয় তবে আমরা সেই নির্দিষ্ট বিভাগ থেকে অবজেক্ট ফাইলটিকে লোড করার অনুমতি দিতে পারি তবে আমাদের এই বিষয়টিরও যত্ন নিতে হবে যে নির্দেশাবলীগুলি একাধিক বিভিন্ন উপায়ে বিচ্ছিন্ন করা যেতে পারে উদাহরণস্বরূপ যদি আমাদের কাছে বাইনারি ডেটার এরকম একটি ক্রম থাকে 25 CD 80 এর পরে 00 00 এটিকে eax comma 0x000080CD তে বিচ্ছিন্ন করা যেতে পারে তবে যদি আমরা এখানে CD 80 00 00 এর এই অবস্থান থেকে বিচ্ছিন্ন করা শুরু করি তবে আমাদের কাছে একটি বাধা নির্দেশ রয়েছে এবং এটি একটি সিস্টেম কলের জন্য একটি প্রতিরোধ এখন আমরা যা দেখছি তা হল এই এবং নির্দেশ নিরাপদ কিন্তু এর প্রতিরোধ নির্দেশগুলি নিরাপদ নয় তাই বিচ্ছিন্ন করার সময় আমাদের নিশ্চিত করতে হবে যে এই ধরনের অনিরাপদ নির্দেশাবলী উপস্থিত না থাকে এখানে যে সমস্যাটি ঘটতে পারে তা হল যে নির্দিষ্ট অবজেক্ট ফাইলটি আমরা সেই অংশে লোড করছি সেখানে কোথাও এই CD র সাথে সম্পর্কিত এই ধারণা ঠিকানাটিতে একটি লাফ নির্দেশ থাকতে পারে যদি এমন একটি ঘটনা ঘটে আমরা একটি প্রতিরোধ পাই যা নিরাপদ হবে না সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে প্রতিটি শাখার নির্দেশ শুধুমাত্র সেই নির্দিষ্ট বিভাগের মধ্যে শাখা থেকে লক্ষ্য ঠিকানায় নয় বরং একটি লক্ষ্য ঠিকানাতেও যেখানে একটি আইনি নির্দেশ উপস্থিত রয়েছে একটি আইনি নির্দেশ যেমন এটি এবং এটি নয় এখন এই দ্বিতীয় দিকটির সাথে মোকাবেলা করার জন্য আমরা যা করি তা হল আমরা নিশ্চিত করি যে সমস্ত নির্দেশাবলী যা 32 বাইট অফসেট থেকে শুরু হয় তাই যদি আমাদের এখানে উপস্থিত AND নির্দেশের মতো সঠিক নির্দেশের সাথে সম্পর্কিত এই ধরনের বাইনারি ডেটার একটি ক্রম থাকে তবে আমরা নিশ্চিত করব যে 25 এখানে 32 বাইটের অফসেট থেকে শুরু হয় তাই সেগমেন্ট থেকে যে কোনও বিভাগ থেকে লাফ শুধুমাত্র 32 বাইট অফসেটেই করা যেতে পারে সুতরাং এটি সহজেই করা যেতে পারে বা নির্দিষ্ট বাইনারিটি স্ক্যান করার সময় যখনই আমরা একটি লাফ নির্দেশ দেখি তখন আমাদের নিশ্চিত করতে হবে যে সেই লাফ নির্দেশের উচ্চ ক্রম বিটগুলির সঠিক বিভাগীয় মান রয়েছে দ্বিতীয়ত আমাদের এটিও নিশ্চিত করতে হবে যে নীচের 5 বিটগুলি 0 তে সেট করা হয়েছে লক্ষ্য ঠিকানার জন্য যাতে এটি নিশ্চিত করবে যে লক্ষ্য ঠিকানায় সর্বদা একটি আইনি নির্দেশ রয়েছে নিরাপদ নির্দেশাবলীর পাশাপাশি কিছু নির্দেশাবলী রয়েছে যা নিষিদ্ধ যেকোন নির্দেশ যেমন একটি int যা একটি প্রতিরোধ বা সহায়তা কল যা একটি সিস্টেম কলের জন্য হয় তা নিষিদ্ধ তাই বাইনারি ফাইল স্ক্যান করার সময় আমাদের নির্দেশাবলীর দিকে নজর দিতে হবে যা প্রতিরোধ বা সিস্টেম কল যা সেই নির্দিষ্ট জায়গার বাইরে এবং অপারেটিং সিস্টেমে কার্যকারিতা স্থানান্তর করতে পারে তাই এই ধরণের নির্দেশাবলী উপস্থিত নেই নির্দেশের আরেকটি রূপ অসুরক্ষিত নির্দেশ হিসাবে পরিচিত তাই এই নির্দেশগুলিকে নির্দেশ বা শাখা নির্দেশ বলা হয় তাই অবজেক্ট ফাইলের বাইনারি স্ক্যান করার সময় নিষিদ্ধ নির্দেশাবলী ছাড়াও আমরা কিছু নিরাপদ নয় এমন নির্দেশাবলীও দেখতে পারি তাই এই অনিরাপদ নির্দেশাবলীগুলি এমন নির্দেশাবলী যার লক্ষ্য ঠিকানার স্থির সমাধান হতে পারে না এবং সেগুলি শুধুমাত্র রানটাইমে সমাধান করা যেতে পারে নিরাপদ নয় এমন নির্দেশের একটি চমৎকার উদাহরণ হল এই পরোক্ষ গুদাম নির্দেশ যেখানে 0x100 এর মান r nought দ্বারা নির্দেশিত মেমরিতে সংরক্ষণ করা হয় তাই r naught এর মধ্যে কিছু ঠিকানা সংরক্ষিত থাকে এবং এতে সংশ্লিষ্ট ঠিকানা 0x100 এর মান সংরক্ষিত হয় এখন এখানের সমস্যা এবং কেন এটি নিরাপদ নয় তা হল যে স্থিরভাবে আমরা R0 এর বিষয়বস্তু কী তা নির্ধারণ করতে পারি না এবং তাই আমাদের এই গুদাম নির্দেশাবলীর লক্ষ্য ঠিকানা সনাক্ত করতে বা সমাধান করতে রানটাইম পর্যন্ত অপেক্ষা করতে হয় তাই এটি একটি অনিরাপদ নির্দেশ তৈরি করে একইভাবে আমাদের এখানে পরোক্ষ শাখা থাকতে পারে যেমন লাফ শতাংশ eax যেটিও একটি অনিরাপদ নির্দেশ সুতরাং এই নির্দিষ্ট নির্দেশে প্রোগ্রামটি eax রেজিস্টারের বিষয়বস্তুর উপর নির্ভর করে একটি মেমরি অবস্থানের শাখা হবে এই নির্দিষ্ট নির্দেশের লক্ষ্য ঠিকানাটি শুধুমাত্র রানটাইমে সমাধান করা যেতে পারে এবং তাই এই নির্দেশটিও একটি অনিরাপদ নির্দেশ অনিরাপদ নির্দেশাবলী সমাধান করার উপায় হল রানটাইম চেক করা সুতরাং দুটি উপায়ে আমরা রানটাইম চেক করতে পারি একটি বিভাগ মেলানো নামে পরিচিত এবং অন্যটি ঠিকানা স্যান্ডবক্সিং নামে পরিচিত বিভাগ মেলানো এর স্কিমটি নিম্নরূপ তাই আমরা যা করি তা হল প্রত্যেকবার যখন আমরা বস্তুর জন্য বাইনারি ফাইল স্ক্যান করি আমরা নিশ্চিত করি যে প্রতিটি নির্দেশ নিরাপদ দ্বিতীয়ত নির্দেশাবলীর কোনোটিই নিষিদ্ধ নয় তৃতীয় যদি নির্দেশটি নিরাপদ না হয় তাহলে আমরা সেই নির্দিষ্ট অবজেক্ট ফাইলে বা কিছু নির্দিষ্ট নির্দেশাবলী বা কিছু কোড যোগ করি যাতে নিশ্চিত করতে পারি যে সেখানে কিছু রানটাইম চেক আছে এখন এটি বিভাগ মেলানোর রানটাইম চেকের একটি উদাহরণ তাই এই বিশেষ স্কিমে আমরা যা করি তা হল যখনই আমরা একটি অনিরাপদ লোড বা গুদাম বা একটি শাখা নির্দেশ পাই তখনই আমরা এই চেকটি করার জন্য কিছু নির্দেশ যোগ করি প্রথমে আমরা নির্দেশটি অনিরাপদ কিনা খুঁজে বের করি যদি এটি সত্যিই অনিরাপদ হয় তবে ঠিকানাটি প্রকৃতপক্ষে একটি আইনি ঠিকানা কিনা তা সনাক্ত করার জন্য আমরা একটি পরীক্ষা করি অর্থাৎ যদি সেই শাখার লক্ষ্য ঠিকানা বা মেমরি অক্ষ লোড বা গুদাম প্রকৃতপক্ষে একটি আইনি ঠিকানা কিনা সুতরাং একটি আইনি ঠিকানাতে যদি আপনাদের মনে থাকে একই বিভাগ আইডি থাকবে যা সেই অনন্য বিভাগ আইডির লক্ষ্য ঠিকানার উপরের বিটগুলিতে থাকবে এখন যদি এই চেকটি সত্য হয় তবে আমরা সেই শাখা বা মেমরি অক্ষের কার্যকরিতার অনুমতি দিই অন্যদিকে যদি এই নির্দিষ্ট চেকটি ব্যর্থ হয় তবে একটি জাল থাকে এবং একটি জাল চালক কার্যকরি করা হয় সাধারণত যা ঘটবে তা হল অবজেক্ট ফাইলটি বন্ধ হয়ে যাবে এখন একটু বিস্তারিতভাবে আমরা দেখতে পাব কিভাবে আমরা বিভাগ মেলানো ব্যবহার করে এই রানটাইম চেকগুলি করি প্রতিবার যখন আমাদের এরকম একটি অনিরাপদ শাখা বা একটি অনিরাপদ স্টোর নির্দেশ থাকে তখন আমরা যা করি তা হল আমরা লক্ষ্য ঠিকানাটি নিই যা শুধুমাত্র রানটাইমে সমাধান করা যেতে পারে এবং তারপরে আমরা এই লক্ষ্য ঠিকানাটি লোড করি বেশিরভাগ সময়ে এটি একটি নিবন্ধে থাকবে তাই আমরা এটি কিছু নিবেদিত নিবন্ধে লোড করব এখন এই নিবেদিত নিবন্ধ হল প্রসেসরের কিছু নিবন্ধ যা সাধারণত সঙ্কলনকারী ব্যবহার করে না তারপর আমরা যা করি তা হল আমরা চেক করে নিশ্চিত করি যে লক্ষ্য ঠিকানা একই বিভাগে উপস্থিত রয়েছে আমরা যেভাবে এটি করি তা হল আমরা লক্ষ্য রেজিস্টারটি নির্দিষ্ট সংখ্যক বিট দ্বারা স্থানান্তরিত করি এটি নিশ্চিত করার জন্য যে আমরা প্রকৃতপক্ষে সেই বিভাগের উচ্চতর বিটের সাথে সম্পর্কিত শুধুমাত্র অনন্য ID পেতে পারি এবং তারপরে আমরা এই উচ্চতর বিটগুলিকে একটি স্ক্র্যাচ নিবন্ধে সংরক্ষণ করি এখন আমরা এই মানটিকে বিভাগীয় নিবন্ধের সাথে তুলনা করি যাতে অনন্য বিভাগীয় ID থাকে এবং যদি তারা সমান না হয় তবে আমরা জাল ফেলি তবে যদি তারা সমান হয় তবে আমরা নিশ্চিত যে লক্ষ্য ঠিকানাটি প্রকৃতপক্ষে একই বিভাগের মধ্যে একটি আইনি লক্ষ্য ঠিকানা এবং তারপর আমরা লাফ বা গুদাম নির্দেশ সঞ্চালিত করার অনুমতি দেব সুতরাং মনে রাখুন যে এই অতিরিক্ত ক্রিয়াকলাপগুলি বা এই অতিরিক্ত নির্দেশাবলী প্রতিবারই করা হয় যখন আমরা একটি অনিরাপদ গুদাম দেখি বা যে বস্তুটি আমরা লোড করতে চাই সেখানে উপস্থিত একটি শাখা নির্দেশ দেখি তাই এখন আমরা লক্ষ্য করি যে এখানে কিছু কিছু উর্ধস্থিতি জড়িত থাকতে পারে তাই আমরা প্রথমে দেখি যে নিবেদিত নিবন্ধে লক্ষ্য ঠিকানার জন্য একটি সরানোর নির্দেশ রয়েছে সেখানে একটি স্থানান্তর নির্দেশ প্রয়োজন এবং একটি তুলনামূলক নির্দেশ রয়েছে যা যোগ করা প্রয়োজন বা অবজেক্ট কোডে ঢোকানো প্রয়োজন এখন এইগুলি প্রোগ্রামে উর্ধস্থিতির কারণ হতে পারে এখন একটি জিনিস যা আপনি এখানে পর্যবেক্ষণ করবেন তা হল যখন জাল পরিচালক এটি কার্যকর করে তখন এটি বিভাগীয় চেক লঙ্ঘন করেছে এমন সুনির্দিষ্ট লোড বা গুদাম নির্দেশ সনাক্ত করতে সক্ষম হবে অন্য কথায় বিভাগ মেলানো একটি শক্তিশালী চেকিং এটি শুধুমাত্র সংজ্ঞায়িত বন্ধ জায়গার বাইরে কার্যকারিতা বা মেমরি অ্যাক্সেস রোধ করতে সক্ষম তাই নয় তবে এটি ত্রুটি সৃষ্টি করছে এমন নির্দেশটি সনাক্ত করতেও সক্ষম এটি জাল দ্বারা করা হয় দ্বিতীয় কৌশলটি ঠিকানা স্যান্ডবক্সিং নামে পরিচিত যেখানে আমরা বিভাগ মেলানোর তুলনায় উর্ধস্থিতিগুলি কমাতে সক্ষম হব কিন্তু আপস হল যে আমরা ত্রুটিযুক্ত নির্দেশ চিহ্নিত করতে সক্ষম হব না তাই আমরা ঠিকানা স্যান্ডবক্সিং এ যা অর্জন করতে পেরেছি তা হল আমরা একটি কর্মক্ষমতার উন্নতি পাই তাই এই কর্মক্ষমতাটি প্রয়োগ করে প্রাপ্ত হয় যে প্রতিটি শাখা বা মেমরি অ্যাক্সেস সেই বিভাগে সীমাবদ্ধ তাই এটি বিভাগ মেলানো যা চেক এবং জালে ফেলে তার থেকে একেবারেই ভিন্ন অন্যদিকে ঠিকানা স্যান্ডবক্সিং প্রতিটি শাখাতে প্রয়োগ হয় এবং আসুন দেখ যাক কিভাবে এটি করা হয় এখন যেমন বিভাগ মেলানোর সাথে আমরা বস্তুর বাইনারি স্ক্যান করি এবং অনিরাপদ নির্দেশাবলীর দিকে নজর দিই এখন যখনই আমরা অনিরাপদ নির্দেশাবলী পাই তখনই আমরা সেই নির্দিষ্ট বস্তুর বাইনারিতে কিছু কোড সন্নিবেশ করি যাতে সংশ্লিষ্ট সীমাবদ্ধতা পাওয়া যায় তবে বিভাগ মেলানোর বিপরীতে যেখানে আমরা চেক করি যে উচ্চতর বিটগুলি প্রকৃতপক্ষে ঠিকানা স্যান্ডবক্সিং সহ বিভাগীয় ID এর সমান কিনা আমরা অ্যাড্রেস স্যান্ডবক্সিং দিয়ে তা নিশ্চিত করি আমরা বিভাগীয় ID তে অনিরাপদ নির্দেশের লক্ষ্য ঠিকানার উচ্চতর বিট সেট করি তাই এটি নিম্নরূপ হয় তাই আমরা যা করি তা হল আমরা একটি নির্দিষ্ট নিবন্ধে থাকা লক্ষ্য ঠিকানাটি নিয়ে থাকি এবং আমরা এটিকে ঢেকে দিই তাই আসুন দেখি কিভাবে এটি করা হয় ধরুন আমরা বললাম r nought এ উপস্থিত একটি লক্ষ্য ঠিকানার মান 0xb3452356 তাই আমরা যা করি তা হল প্রথমে আমরা এটি প্রয়োগ করি এবং এটিকে ঢেকে দিই এবং ফলাফলটিকে একটি নিবেদিত নিবন্ধে সংরক্ষণ করি যেমন r30 ইত্যাদি এবং আমরা এটিকে AND ঢাকা নিবন্ধ দিয়ে ঢেকে দিই যা এইরকম কিছু দেখায় 36452356 এবং আমরা এটি 0x0000FFFF দিয়ে শেষ করি তাই এটি আপনাকে 0x00002356 এর মতো কিছু দেবে এখন দ্বিতীয় নির্দেশে আমরা তারপর বা এটি বিভাগীয় নিবন্ধ দিয়ে করি তাই আমরা যা অর্জন করি তা হল এই নির্দিষ্ট মানের সমান r30 এবং বা এটি 0xabcd0000 এর সাথে তাই এটি হবে 0xabcd2356 এবং তারপরে আমরা কেবলমাত্র এই নির্দিষ্ট স্থান থেকে ঐ নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করি বা লাফ দিই এখন আমরা এখানে যা দেখছি তা হল যে আমরা প্রতিটি অনিরাপদ গুদাম বা লাফ এই নির্দিষ্ট বিভাগের মধ্যে প্রয়োগ করছি তাই লক্ষ্য করতে হবে যে আমরা এই অনিরাপদ গুদাম এবং লাফ নির্দেশ দ্বারা যা করা হয়েছে তা আমরা সংশোধন করছি আমরা সেই নির্দিষ্ট বস্তুর কার্যকারিতা পরিবর্তন করছি তাহলেও আমরা সবসময় সেই বিভাগের সীমানার দ্বারা সীমাবদ্ধ যে কোনো অনিরাপদ নির্দেশ অর্জন করতে সক্ষম তাই পরবর্তীতে আমরা ক্রস ত্রুটি ক্ষেত্র RPC গুলো দেখব ধরা যাক আমাদের দুটি ত্রুটি ক্ষেত্র রয়েছে ত্রুটি ক্ষেত্র 1 যা এই অবস্থানগুলিতে সীমাবদ্ধ এবং ত্রুটি ক্ষেত্র 2 যা এই অবস্থানগুলির মধ্যে সীমাবদ্ধ এবং আমরা জানি এই ত্রুটি ক্ষেত্রগুলির প্রতিটির আলাদা আলাদা বিভাগীয় ID থাকবে এখন অনেকবার থাকবে যেখানে আমরা একটি ত্রুটি ক্ষেত্রে একটি কাজের উপস্থিতি চাই অন্য কাজকে অন্য ত্রুটি ক্ষেত্রে আহ্বান করে উপস্থিত করার জন্য এখন আমরা নিশ্চিত হতে সক্ষম হব বা এই কাজের আহ্বানগুলি সঠিক এবং নিয়ন্ত্রিত পদ্ধতিতে করা হয়েছে এখন আমরা এটি অর্জন করার জন্য যা করতে পারি তা হল আমরা একটি লাফ টেবিল বলে পরিচিত কিছু যোগ করি যা এখানে উপস্থিত একটি স্টাব এবং একটি রিটার্ন স্টাব নামে পরিচিত তাহলে প্রতিটি আইনি কলের জন্য লাফ ঠিকানাটিতে একটি সন্ধান থাকে এবং তারপরে কল স্টাবটিকে আহ্বান করা হয় এখন কল স্টাব এবং এই লাফ টেবিল থেকে আমরা গন্তব্য কাজের আসল অবস্থান সনাক্ত করব যে কাজটি আহ্বান করা হবে এবং একটি ভিন্ন পথের মাধ্যমে রিটার্ন বর্তমান কাজে ফিরে আসে সুতরাং লক্ষ্য করবেন যে আমাদের এখন স্টাব ব্যবহার করে একটি সঠিক প্রণালী থাকবে এবং সমস্ত ক্ষেত্রে বাইরের কাজ গুলি চালু করতে স্টাব রিটার্ন থাকবে এখন অনুমানগুলি হল যে এই স্টাবগুলি কল স্টাব এবং রিটার্ন স্টাবগুলি বিশ্বস্ত তাই এগুলি বিকাশকারীর নিজেরই তৈরি করা কোডের খুব ছোট টুকরো হবে এবং এতে কোনও ত্রুটি বা কোনও দুর্বলতা নেই যা একটি খারাপ আচরণকারী ত্রুটি ক্ষেত্র দ্বারা ব্যবহার করা যেতে পারে । দ্বিতীয়ত এই স্টাব এবং রিটার্ন স্টাব ত্রুটি ক্ষেত্রের বাইরে উপস্থিত তাই কোন কাজের পক্ষে কল স্টাব বা রিটার্ন স্টাবের বিষয়বস্তু পরিবর্তন করা সম্ভব হবে না সুতরাং এই স্টাবগুলিতে আসলে যা ঘটে তা হল যে প্রতিবার এটিকে নিবন্ধসহ মেশিন অবস্থাকে আহ্বান করা হয় এবং তাই এটি স্টাবটিতে উপস্থিত একটি মেমরি অবস্থানে সংরক্ষণ করা হয় একইভাবে সেখানে নির্বাহ স্তুপের একটি সুইচ রয়েছে এবং সেখানে এই ত্রুটি ক্ষেত্র থেকে অন্য ত্রুটি ক্ষেত্রের বিতর্কের একটি অনুলিপি রয়েছে তাই এখন এই স্টাবগুলির জন্য কিছু বৈশিষ্ট্য রয়েছে প্রথমত কল স্টাব এবং রিটার্ন স্টাবের সমন্বয়ে গঠিত কোডগুলি দ্বারা স্টাবগুলি বিশ্বস্ত এগুলি অত্যন্ত ছোট এবং সেগুলিকে ভালভাবে পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে কোনও ত্রুটি বা দুর্বলতা নেই দ্বিতীয়ত এই স্টাবগুলি উপস্থিত রয়েছে ত্রুটি ক্ষেত্রের বাইরে সুতরাং এর দ্বারা এটি নিশ্চিত হবে যে ত্রুটি ক্ষেত্রে উপস্থিত যে কোনও কাজ আসলে কল স্টাব এবং রিটার্ন স্টাবকে সংশোধন করতে পারে না তাই এই স্টাবগুলিতে আসলে যা ঘটে তা হল যে প্রতিবারের আহ্বানে নিবন্ধের সংগঠন ইত্যাদি কল স্টাফ মেশিনের অবস্থা সংরক্ষণ করবে যা এই নির্দিষ্ট ত্রুটি ক্ষেত্রে উপস্থিত এবং তাই এই ক্ষেত্র থেকে ঐ ক্ষেত্রে নির্বাহ স্তুপ বদল করবে এবং সেই নির্দিষ্ট কাজের বিতর্কগুলিকে অন্য ক্ষেত্রে অনুকরণ করবে এখন বিপরীত প্রক্রিয়াটি ফেরার সময় ঘটে রিটার্ন স্টাব এ সমস্ত ক্ষেত্র 1 এর অবস্থা পুনরুদ্ধার করা হয় এবং ত্রুটি ক্ষেত্র 1 এর জন্য নির্বাহ স্তুপকেও পুনরুদ্ধার করা হয় তাই আপনি দেখছেন যে প্রতিবার একটি ক্রস ক্ষেত্র ফাংশন কল কল স্টাব এবং রিটার্ন স্টাবকে আহ্বান করে এটি নিশ্চিত করে যে ত্রুটি ক্ষেত্র 1 থেকে ত্রুটি ক্ষেত্র 2 এবং এর বিপরীতক্রমের একটি সঠিক রূপান্তরণ আছে এখন আপনাদের মনে পরতে পারে যে RPC এর সময় অপারেটিং সিস্টেম যা করে তার সাথে এর অনেকটা মিল রয়েছে তাই এখানে অপারেটিং সিস্টেমের বিপরীতে উর্ধস্থিতিগুলি খুব কম তাই কোনও কনটেক্সট সুইচ নেই কোনও বাধা ঘটছে না ইত্যাদি তাই সফ্টওয়্যার ত্রুটি পৃথকীকরন সহ উপস্থিত এই স্টাব মেকানিজমগুলি অপারেটিং সিস্টেমে উপস্থিত কনটেক্সট সুইচগুলির তুলনায় অত্যন্ত দক্ষ তাই এটা ভাবার মত বিষয় ধরা যাক যে আমাদের এই অ্যাপ্লিকেশনটি আছে এটি হল প্রসেস অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার মধ্যেই আমরা এই বিচ্ছিন্ন পরিবেশ তৈরি করেছি এবং এই বিচ্ছিন্ন পরিবেশে এই দুটি বিবৃতি আছে interrupt buf 10 এবং buf 100 সমান নির্দিষ্ট কিছু এমন ক্ষেত্রে কী হবে সুতরাং সিস্টেম রিসোর্সের ক্ষেত্রে আরেকটি বিষয় বিবেচনা করতে হবে যে আমরা কীভাবে নিশ্চিত করব যে ফাইল বা অন্যান্য সিস্টেম উপাদানগুলি যা একটি ত্রুটি ক্ষেত্র দ্বারা খোলা বা অ্যাক্সেস করা হয় সেগুলি অ্যাক্সেস করা হয়নি বা অন্য ত্রুটি ক্ষেত্র থেকে সুরক্ষিত থাকে তাই বলা যাক যে একটি ত্রুটি ক্ষেত্র একটি ফাইল তৈরি করেছে যা হার্ডডিস্কে সংরক্ষিত রয়েছে এখন অপারেটিং সিস্টেম একটি সাধারণ ইউনিক্সের মতো অপারেটিং সিস্টেম সেই নির্দিষ্ট প্রক্রিয়ার উপর ভিত্তি করে অনুমতি দেবে তাই উদাহরণ স্বরূপ ফাইলটি সেই নির্দিষ্ট প্রক্রিয়া যা কার্যকর হচ্ছে তার উপর ভিত্তি করে অনুমতি পাবে বিশেষ প্রক্রিয়া যা কার্যকর করা হচ্ছে সাধারণ অপারেটিং সিস্টেম সাধারণত এই ধরনের একটি স্কিমে উপস্থিত ত্রুটি ক্ষেত্র সম্পর্কে অসচেতন থাকে এখন এই ধরনের ক্ষেত্রে যা ঘটতে পারে তা হল দ্বিতীয় ত্রুটি ক্ষেত্রটিও সেই নির্দিষ্ট ফাইলটিতে অ্যাক্সেস পেতে সক্ষম হবে তাই এটি উদাহরণ স্বরূপ সেই ফাইলটি মুছে ফেলতে পারে বা সেই ফাইলের বিষয়বস্তু পরিবর্তন করতে পারে যা এখন বাঞ্ছনীয় নয় তাই যখনই আমাদের দুটি ত্রুটি ক্ষেত্র থাকে তখনই আমাদের নিশ্চিত করতে হবে যে একটি ত্রুটি ক্ষেত্র দ্বারা তৈরি করা ফাইল বা অন্য কোনো সিস্টেমের বিষয়বস্তু দ্বিতীয় ত্রুটি ক্ষেত্রে উপস্থিত কোড দ্বারা অ্যাক্সেসযোগ্য নয় যদিও সেগুলি একই প্রক্রিয়ার মধ্যে রয়েছে সুতরাং বাস্তবে এই পরিস্থিতিটি পরিচালনা করার দুটি উপায় রয়েছে একটি উপায় হল অপারেটিং সিস্টেমটিকে প্যাচ করা যাতে OS কেবল প্রক্রিয়াটি সম্পর্কেই জানে না তবে নির্দিষ্ট প্রক্রিয়ায় উপস্থিত বিভিন্ন ত্রুটি ক্ষেত্র সম্পর্কেও জানে এইভাবে যখনই অপারেটিং সিস্টেমটি ফাইল খোলার অনুরোধ দেখতে পায় এটি জানতে পারবে যে সেটি ত্রুটি ক্ষেত্র 1 বা ত্রুটি ক্ষেত্র ২ থেকে আসছে এবং এর ভিত্তিতে অ্যাক্সেসের অনুমতিগুলি পরীক্ষা করে দেখতে সক্ষম হবে এখন এর জন্য অপারেটিং সিস্টেমে যথেষ্ট পরিবর্তনের প্রয়োজন হবে এবং সেইজন্য বিশেষ কৌশলটিকে অ বহনীয় করে তুলবে এই সম্পূর্ণ সফ্টওয়্যার ত্রুটি প্রথকীকরণে উদ্বেগের আরেকটি বিষয় রয়েছে এবং তা হল সিস্টেম সংস্থানগুলির ক্ষেত্রে তাই ধরা যাক যে আমাদের একটি প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়াগুলির 2টি ত্রুটি ক্ষেত্র রয়েছে ত্রুটি ক্ষেত্র 1 এবং ত্রুটি ক্ষেত্র 2 রয়েছে এখন ত্রুটি ক্ষেত্র একটি নির্দিষ্ট ফাইল তৈরি করে এটি একটি সিস্টেম কল করার মাধ্যমে এটি করে ধরে নেওয়া যাক যে সিস্টেম কল উপস্থিত রয়েছে এবং তারপর অপারেটিং সিস্টেম ফাইলটি তৈরি করে এবং সেই নির্দিষ্ট ফাইলটিকে হার্ড ডিস্কে সংরক্ষণ করে এখন আমাদের নিশ্চিত করতে হবে যে ত্রুটি ক্ষেত্র 2 এর সেই নির্দিষ্ট ফাইলটিতে অ্যাক্সেস নেই যা ত্রুটি ক্ষেত্র 1 দ্বারা তৈরি হয়েছে এখন একটি সাধারণ পরিস্থিতিতে এটি সম্ভব নয় কারণ অপারেটিং সিস্টেম প্রক্রিয়াটির মধ্যে উপস্থিত বিভিন্ন ত্রুটি ক্ষেত্র সম্পর্কে জানে না এটি শুধুমাত্র সেই নির্দিষ্ট প্রক্রিয়াটি সম্পর্কে জানে তাই এটি সেই নির্দিষ্ট প্রক্রিয়ার সাথে সম্পর্কিত ফাইল অনুমতি সহ তৈরি করবে তাই একটি সাধারণ পরিস্থিতিতে ত্রুটি ক্ষেত্র 1 এবং ত্রুটি ক্ষেত্র 2 উভয়েরই সেই নির্দিষ্ট ফাইলটিতে অ্যাক্সেস থাকবে এবং এটি একটি সমস্যা কারণ ত্রুটি ক্ষেত্র 2 যা সম্ভবত অবিশ্বস্ত সেই নির্দিষ্ট ফাইলটিকে সংশোধন করবে বা সেই ফাইলটিকে মুছে ফেলবে এবং তাই আমাদের এমন একটি পদ্ধতি থাকা দরকার যেখানে এমন কিছু উপস্থিত নেই সুতরাং একটি তুচ্ছ উপায় যা আমরা আগে দেখেছি তা হল এই ধরনের যে কোনও সিস্টেম কল বা বাধাগুলি প্রতিরোধ করা ইত্যাদি এবং সেইজন্য ত্রুতি ক্ষেত্রগুলি কখনই কোনও সিস্টেম কল শুরু করতে বা এই জাতীয় কোনও ফাইল তৈরি করতে সক্ষম হবে না এবং আরেকটি উপায় হল আমরা এখানে যা দেখেছি তা হল অপারেটিং সিস্টেমকে জানানোর জন্য সেটিকে শেষ করা যেহেতু প্রক্রিয়াটিতে একাধিক ত্রুটি ক্ষেত্র রয়েছে তাই অপারেটিং সিস্টেমটিকে পরিবর্তন করতে হবে যেখানে ফাইল বা অন্য কোনও সিস্টেম সংস্থান এমনভাবে তৈরি করা হয় যাতে এটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ার সাথে সাথে সেই নির্দিষ্ট প্রক্রিয়াটির মধ্যের ত্রুটি ক্ষেত্রের সাথে যুক্ত হয় প্রক্রিয়া যদি OS এইভাবে প্রক্রিয়ার মধ্যে উপস্থিত সমস্ত ত্রুটি ক্ষেত্র সম্পর্কে সচেতন থাকে তবে ত্রুটি ক্ষেত্র 1 একটি নির্দিষ্ট ফাইল তৈরি করতে সক্ষম হবে যা ত্রুটি ক্ষেত্র 2 দ্বারা অ্যাক্সেসযোগ্য নয় তবে এর সাথে দুটি সমস্যা রয়েছে প্রথমত এটি পুরো স্কিমটিকে একটি অ বহনীয় করে তোলে এবং দ্বিতীয়ত এটির জন্য অপারেটিং সিস্টেমের ব্যবহারযোগ্য পুনর্লিখনের প্রয়োজন হবে একটি ভাল স্কিম এবং একটি আরও বহনীয় স্কিমে আমাদের একটি পৃথক সত্তা রয়েছে যা সমস্ত সিস্টেম কল পরিচালনা করে তাই যখনই অবজেক্ট ফাইলের মাধ্যমে পদান্বয় করার সময় কেউ একটি সিস্টেম কল বা একটি প্রতিরোধ দেখতে পাবে তাই সেই প্রতিরোধ বা সিস্টেম কলটি একটি ক্রস ত্রুটি ক্ষেত্র RPC দ্বারা একটি নির্দিষ্ট ত্রুটি ক্ষেত্রে প্রতিস্থাপিত হয় যা বিশ্বস্ত এবং সিস্টেম কল পরিচালনা করে সুতরাং এই বিশেষ ত্রুটি ক্ষেত্রটি নিশ্চিত করবে এবং পরীক্ষা করবে যে সমস্ত সিস্টেম কল বৈধ কিনা তাই উদাহরণস্বরূপ যদি ত্রুটি ক্ষেত্রে কেউ একটি ফাইল তৈরি করতে চায় তবে এটি প্রথমে এই বিশ্বস্ত একটি ত্রুটি ক্ষেত্রে একটি ক্রস ত্রুটি ক্ষেত্রে পরিণত হবে যা বিভিন্নরকম চেক করে নিশ্চিত করে যে সেই ত্রুটি ক্ষেত্রটির একটি ফাইল তৈরি করার ক্ষমতা আছে এবং তারপর সিস্টেম কল আহ্বান করে যার ফলে অপারেটিং সিস্টেম একটি মান তৈরি করে এখন যদি এমন হয় যে একটি ত্রুটি ক্ষেত্র 2 একই ফাইল খোলা বা সংশোধন বা মুছে ফেলার অনুরোধ করে এর ফলে RPC ক্রস ত্রুটি ক্ষেত্র তৈরী হয় আমাদের বিস্বস্ত RPC যা সমস্ত সিস্টেম কল পরিচালনা করে যেটি সনাক্ত করে যে এটি অনুমোদিত নয় কারণ আমাদের ত্রুটি ক্ষেত্র 2 ত্রুটি ক্ষেত্র 1 দ্বারা তৈরি একটি ফাইল খোলার চেষ্টা করছে এবং তাই এটি এই ধরনের অনুরোধ প্রতিরোধ করবে এখন আমরা শেষ করার আগে তাই এটি চিন্তা করার মতো বিষয় তাই আসুন ধরা যাক যে আমাদের এই একটি প্রক্রিয়া আছে এবং এই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে আমরা একটি সীমাবদ্ধ এলাকা তৈরি করেছি এবং এই সীমাবদ্ধ এলাকার মধ্যে কিছু ফাংশনেই এই ফর্মে নির্দেশাবলী রয়েছে তাই এটি সাইজের 10 এবং 100 এর কিছু মান সমেত একটি বাফারকে সংজ্ঞায়িত করে তাই আপনাকে এখানে দেখানো বিচ্ছিন্নতা কোডে বাফার অধিপ্রবাহ থাকলে কী হবে তা নিয়ে ভাবতে হবে সুতরাং এর সাথে আমরা আসলে আবদ্ধের উপর বক্তৃতাগুলি শেষ করছি আমরা আসলে আবদ্ধ হবার দুটি উপায় দেখতে পাই একটি হল OKWS মডিউল যেখানে আমরা একটি বড় অ্যাপ্লিকেশনকে কতকগুলি ছোট প্রক্রিয়ায় বিভক্ত করি এবং প্রতিটি প্রক্রিয়া অপারেটিং সিস্টেম দ্বারা প্রদত্ত মেকানিজমের ভিত্তিতে হবে এগুলি একে অপরের থেকে সুরক্ষিত থাকবে দ্বিতীয় উপায় হল সফটওয়্যার ত্রুটি আলাদা করার পদ্ধতি যা অনেক বেশি হালকা এবং ওয়েব ব্রাউজারের মতো জিনিসগুলির জন্য উপযুক্ত যেখানে আমাদের একটি অ্যাপ্লিকেশন বা একটি প্রক্রিয়া আছে এবং আমরা সেই নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে ত্রুটিযুক্ত ক্ষেত্র তৈরি করতে সক্ষম যা সেই প্রক্রিয়ার মধ্যে স্বতন্ত্র অংশ সুতরাং এই ত্রুটিযুক্ত ক্ষেত্রগুলি সেই নির্দিষ্ট ত্রুটিযুক্ত ক্ষেত্র দ্বারা প্রদত্ত সীমানা দ্বারা সীমাবদ্ধ তাই পরবর্তী লেকচারে আমরা আরেকটি পরিকল্পনা দেখব যা বিশ্বস্ত কার্যকরি পরিবেশ নামে পরিচিত ধন্যবাদ